প্রথমত সেখানে পেটেন্ট অ্যাপ্লিকেশনটির সাথে প্রভিশনাল বা কমপ্লিট হওয়া উচিত এবং আমরা একটি প্রভিশনাল এবং কমপ্লিটটির হওয়া মধ্যে পার্থক্যটি উল্লেখ করেছি আপনি যদি প্রথমে কোনও প্রভিশনাল ফাইল করার বিকল্পটি অনুসরণ করেন তবে 12 মাসের মধ্যে আপনাকে একটি কমপ্লিট স্পেসিফিকেশন ফাইল করে এটি অনুসরণ করতে হবে সুতরাং প্রভিশনাল স্পেসিফিকেশনটি আপনাকে অগ্রাধিকার দেবে তবে আপনি 12 মাসের মধ্যে একটি সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাইল করে এটি অনুসরণ করেন এখন আবেদন করার সময় দ্বিতীয় প্রয়োজনীয়তা হল আঁকার প্রয়োজনীয়তা আপনার আবিষ্কারটি অঙ্কনের মাধ্যমে বর্ণনা করা যেতে পারে যদি আপনার আঁকাগুলি থাকা দরকার উদাহরণস্বরূপ বেশিরভাগ যান্ত্রিক উদ্ভাবন যান্ত্রিক এবং চলমান অংশগুলির সাথে সম্পর্কিত উদ্ভাবনগুলিতে অঙ্কন প্রয়োজন হতে পারে এমনকি যদি আপনি অঙ্কন ফাইল না করেন পেটেন্ট কন্ট্রোলার যখন পেটেন্ট অফিসার আপনার পেটেন্ট আবেদনের বিরুদ্ধে মামলা চালাচ্ছেন তখন তারা অঙ্কন জিজ্ঞাসা করতে পারেন আবেদন করার সময় পেটেন্ট অফিসে আপনার যে তৃতীয় জিনিসটি সরবরাহ করা দরকার তা হল বিদেশী ফাইলিং সম্পর্কিত বিশদ আপনি যদি ভারতে কোনও আবেদন জমা দিয়েছিলেন এবং বিশ্বব্যাপী অ্যাপ্লিকেশনগুলি বিদেশী অ্যাপ্লিকেশনগুলি সহ এটি অনুসরণ করে থাকেন তবে আপনাকে ভারতীয় পেটেন্ট অফিসকে এই অ্যাপ্লিকেশনগুলির দখল সম্পর্কে অবহিত রাখতে হবে এখন এটি আরও ভাল পেটেন্ট অফিসগুলি জানতে চাইবে অন্যান্য পেটেন্ট অফিসাররা একই অ্যাপ্লিকেশনটির সাথে কীভাবে আচরণ করছেন সুতরাং ফর্ম 3 এর আওতাধীনতার একটি বিবৃতি রয়েছে যা কোনও আবেদনকারীকে ফাইল করতে হবে আবেদনকারীকে এই আবেদনের সাথে চতুর্থ জিনিসটি ফাইল করতে হবে অগ্রাধিকার নথি কিছু ক্ষেত্রে একটি অগ্রাধিকার দলিল থাকতে পারে যা কোনও বিদেশী পেটেন্ট অফিসে দস্তাবেজ এখন আপনি যখন কনভেনশন অ্যাপ্লিকেশন রুট বা পিসিটি রুট অনুসরণ করেন আপনি একটি অগ্রাধিকার নথি ফাইল করেন অগ্রাধিকার নথির উপর ভিত্তি করে আপনি একটি অগ্রাধিকার পাবেন এবং তারপরে আপনি বিভিন্ন দেশে প্রবেশ করুন সুতরাং আপনি কোনও সম্মেলনের আবেদনের ক্ষেত্রে যে কোনও অগ্রাধিকার নথি ব্যবহার করেছেন তার অনুলিপিগুলি ভারতীয় পেটেন্ট অফিসে সরবরাহ করতে হবে তারপরে উদ্ভাবক কে হল উদ্ভাবক বিষয়ে একটি ঘোষণাপত্র থাকতে হবে নাম জাতীয়তা এবং আবিষ্কারকের ঠিকানা তারপরে কোনও পাওয়ার অফ অ্যাটর্নি আপনার পক্ষে তদারক করার জন্য পেটেন্ট এজেন্টকে অনুমতি প্রদানের পরিবর্তে পাওয়ার অফ অ্যাটর্নিটির পরিবর্তে ফর্ম 26 ফাইল করতে হবে তারপরে প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে এবং অধিকারের প্রমাণ আবেদন করার অধিকার দিতে হবে এখন এটি আগে আবেদন করার পাশাপাশি এটিও করতে হয়েছিল এখন সেই বিধানটি সরানো হয়েছে আপনি অ্যাপ্লিকেশনগুলি তৈরি করার পরেও আপনাকে রাইটস প্রমান দায়ের করার জন্য সময় দেওয়া হয়েছে আপনি আবেদন করার পরেও ডান প্রমানের আবেদন করা যেতে পারে এখন সঠিক প্রমাণ আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছি যখন কোনও উদ্ভাবক তার উদ্ভাবনটি অন্য কোনও ব্যক্তির কাছে অর্পণ করে নিয়োগকর্তা বা তিনি যেখানে কাজ করেন সেই সংস্থাটি বলুন তারপরে সংস্থাটি যখন এটি পেটেন্ট অ্যাপ্লিকেশনে ফাইল করে তখন সঠিক প্রমাণটি প্রদর্শন করতে হবে আবেদনকারী কীভাবে আবিষ্কার করলেন এবং এটি ডকুমেন্ট সহ প্রদর্শিত হতে হবে